সুতরাং আজ আমরা পরিকল্পনার এই বিষয়ে এগিয়ে যাই সুতরাং পরবর্তী 6 বা 7টি বক্তৃতায় আমি অল্প কিছু পরিকল্পনা এবং কিছুটা সীমাবদ্ধতার সন্তুষ্টি কভার করব যা আমি A I এর একটি প্রাথমিক কোর্সের জন্য যথেষ্ট বলে মনে করি কিন্তু পরবর্তী সেমিস্টারে ডঃ নারায়ণ স্বামী এবং আমি পরিকল্পনার উপর একটি কোর্স অফার করছি এবং সীমাবদ্ধতা সন্তুষ্টি যা বিষয়গুলিতে আরও বিশদে যাবে সুতরাং আমরা এখানে যা করছি তা কেবলমাত্র একটি মৌলিক তবে আরও সাম্প্রতিক অগ্রগতিগুলি সম্ভবত সেই কোর্সে করবে সুতরাং পরিকল্পনার উপর একটি চমৎকার বই রয়েছে যা আমরা এখানে মালিক গালাব এবং দিনা নোভেনের অনুসরণ করছি না যাকে স্বয়ংক্রিয় পরিকল্পনা বলে তারা পরিকল্পনার এই সংজ্ঞা দিয়ে বইটি শুরু করে এবং তারা বলে যে এটি অভিনয়ের যুক্তিযুক্ত দিক সুতরাং পরিকল্পনা কর্মের সাথে সম্পর্কিত মূলত আমরা তাদের সাথে সুস্পষ্টভাবে চালু এবং বন্ধ করি না উদাহরণস্বরূপ আমরা ব্লক বিশ্বের জন্য হিউরিস্টিক দেখেছি আমরা ব্লকগুলিকে চারপাশে সরানোর বিষয়ে কথা বলেছি কিন্তু আমরা সত্যিই স্পষ্টভাবে ডোমেনগুলিকে মডিউল করিনি এবং আমরা স্পষ্টভাবে মডিউল ক্রিয়া করি না আমরা এখন যে পরিকল্পনার পথটি করছি তাতে আমরা তা করব এখন শুধু একটি এজেন্ট কল্পনা করুন সুতরাং এই বিশ্ব এবং বিশ্বের ভিতরে এজেন্ট কিন্তু এখানে এটি আঁকা হবে এটি বিশ্বকে উপলব্ধি করে এবং ইচ্ছাকৃত এবং তারপর কাজ করে সুতরাং এটি একটি পরিবেশে একটি এজেন্টের মডেল যা আমাদের আছে এজেন্ট পরিবেশ বা জগতকে উপলব্ধি করে কিছু চিন্তাভাবনা বা কিছু যুক্তি গালব বলে এবং সবাই একে বলে তারপর সেই যুক্তির উপর ভিত্তি করে এজেন্ট পৃথিবীতে অভিনয় করে অবশ্যই আমরা মানুষ হিসাবে এটি সব সময় করি আমরা সচেতনভাবে বা অবচেতনভাবে পরিকল্পনা করছি যাই হোক না কেন আমরা করি এগুলো এলোমেলো কাজ নয় যা আমরা করি যাই হোক না কেন আমরা প্রায় সব কিছুরই একটা নির্দিষ্ট লক্ষ্য মাথায় রাখি আমরা কীভাবে সেই লক্ষ্যটি অর্জন করতে পারি তা নিয়ে চিন্তা করি এবং আমাদের কর্মগুলি মূলত লক্ষ্য অর্জনের দিকে ভিত্তিক সুতরাং লক্ষ্যগুলি অবশ্যই দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী হতে পারে এবং এই জাতীয় জিনিসগুলি হতে পারে তবে বিশ্বের সব সময় আমরা পরিকল্পনা করছি এখন অবশ্যই কম্পিউটিং জগতে পরিকল্পনা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কারণ সিস্টেমগুলি আরও বেশি অটোনোমাস হয়ে উঠছে সুতরাং উদাহরণস্বরূপ আপনি আজকাল অটোনোমাস গাড়ি সম্পর্কে শুনেছেন সুতরাং গাড়ির সামনে দাঁড়ানো আছে এবং যদি অটোনোমাস গাড়ির জন্য একটি গাড়ি সমাবেশ থাকে সুতরাং আপনাকে কিছু অর্থে গাড়িটি ছেড়ে দিতে হবে এবং এটি একটি গন্তব্যে যেতে সক্ষম হওয়া উচিত এখন চিন্তা করলে এখানে কী জড়িত এটি শুধুমাত্র রুট ফাইন্ডিং নয় যা আমরা কিছু পরিমাণে আলোচনা করেছি তবে একটি গাড়ি চালানোর জন্য আপনাকে অনেকগুলি কাজ করতে হবে আপনাকে অন্য গাড়িগুলির জন্য সন্ধান করতে হবে আপনাকে ধীর গতিতে হতে হতে পারে আপনাকে ব্রেক করতে হতে পারে আপনাকে ত্বরান্বিত করতে হতে পারে এগুলি সবই অ্যাকশন এবং কাউকে সিদ্ধান্ত নিতে হবে বা কোনও এজেন্ট বা কোনও প্রোগ্রামকে সিদ্ধান্ত নিতে হবে কোন ক্রিয়াগুলি মূলত কোন সময়ে করা হবে সেই সিদ্ধান্ত গ্রহণ বা অভিনয়ের এই যুক্তিগত দিকটিই মূলত পরিকল্পনার বিষয় সুতরাং আমরা কল্পনা করি যে আমাদের একটি পরিকল্পনা ব্যবস্থা রয়েছে এবং এটি কিছু লোকের সাথে যোগাযোগ করে যাকে নির্বাহী বলে যা মূলত বিশ্বের সাথে যোগাযোগ করে তাই আমি এক্সিকিউটিভ শব্দটি ব্যবহার করছি এটি NASA তাদের প্রাথমিক সিস্টেমগুলির মধ্যে একটি রিমোট এজেন্ট আর্কিটেকচারে ব্যবহার করেছিল সুতরাং আপনার এই দূরবর্তী এজেন্ট সম্পর্কে ওয়েবে সন্ধান করা উচিত এটি ডিপ স্পেস নামক নাসার পরীক্ষা দ্বারা করা হয়েছিল 19 এর মাঝামাঝি সময়ে তারা এই বিমানটি প্রবাহিত মহাকাশযান ছিল মহাকাশে কোথাও প্রবাহিত হয়েছিল পৃথিবীর কোথাও গ্রহাণু বা কিছু গ্রহ বা কিছু 2 বা 3 দিনের মধ্যে তারা সেই মহাকাশযান থেকে গ্রাউন্ড স্টেশন নিয়ন্ত্রণ সরিয়ে ফেলেছিল যার অর্থ তারা এটিকে অটোনোমাসভাবে কাজ করতে দিয়েছিল পরবর্তী 2 বা 3 দিনের মধ্যে এটি কী করবে তা নিজেই সিদ্ধান্ত নিয়েছে সেই সময়কালে তারা স্পেস ক্রাফটে ইচ্ছাকৃতভাবে একটি ত্রুটিও প্রবর্তন করেছিল এবং যা তাদের স্বয়ংক্রিয় ত্রুটি নির্ণয়ের সিস্টেম পরীক্ষা করতে ব্যবহৃত হয়েছিল যা অবশ্যই আমরা এখানে করছি না তবে ত্রুটি নির্ণয়ের পরিকল্পনা ছাড়াও একটি পরীক্ষা ছিল যা তারা করেছিল তারপরে আপনি নিশ্চয়ই মঙ্গল গ্রহের লোয়ার এবং মঙ্গল গ্রহে পাঠানো সাম্প্রতিক লোয়ার সম্পর্কে শুনেছেন প্রদত্ত এটি যে 20 মিনিটের ক্রমে সময় নেয় আমি পৃথিবী থেকে মঙ্গল গ্রহে ভ্রমণের জন্য একটি সংকেতের সঠিক চিত্র জানি না আপনি মঙ্গল গ্রহে যানবাহন নিয়ন্ত্রণ করতে পারবেন না যেমন আপনি একটি যান নিয়ন্ত্রণ করছেন আসুন আপনার ল্যাবে বলি যদি আপনার কাছে রিমোট বা এরকম কিছু থাকে কারণ এই ধরনের পরিস্থিতিতে সিগন্যালটি অনেক বেশি সময় নেয় তাহলে আপনার সিস্টেমে অটোনোমাস পরিকল্পনা তৈরি করা অনিবার্য সুতরাং রিমোট এজেন্ট আর্কিটেকচার এবং মার্স লোয়ার উভয় ক্ষেত্রেই বিজ্ঞানীরা কী করবেন তারা উচ্চ স্তরের নির্দেশ দেয় যে যান এবং সেই অঞ্চলটি অন্বেষণ করুন বা যান এবং এই অঞ্চল থেকে এর নমুনা সংগ্রহ করুন তারপর বাকি কার্যকলাপ বোর্ডে সিস্টেম দ্বারা পরিকল্পনা করা হয় সুতরাং পরিকল্পনা অবশ্যই এগুলি কিছু চরম উদাহরণ মহাকাশের উদাহরণ তবে পরিকল্পনা সর্বদাই ঘটে আপনি ছুটির পরিকল্পনার সময়সূচী জানেন আপনি কিছু ফ্লাইট রিজার্ভেশন সিস্টেমে যান তারা আপনাকে বলবে যে আপনি যদি এখান থেকে বেসিলে যেতে চান তবে আপনার কোন ফ্লাইটগুলি নেওয়া উচিত সুতরাং এই সব কিছু উপায় বা অন্য অপরিহার্যভাবে পরিকল্পনা অধীনে আসে সুতরাং আসুন বিশ্বে কী ঘটছে তার এই মডেলটি দেখুন আসুন দেখি জটিলতা কতটুকু আমরা এটিকে মূলত ধরতে পারি সুতরাং পরিকল্পনা পদ্ধতিতে আমরা নিম্নলিখিতগুলি করতে যাচ্ছি আমরা ডোমেন বর্ণনার বিষয়ে কথা বলতে যাচ্ছি অ্যাকশন আমাকে শব্দ স্পেসিফিকেশন বা অ্যাকশন বর্ণনা ব্যবহার করতে দিন আপনার কাছে কী কী অ্যাকশন পাওয়া যায় এবং অবশ্যই লক্ষ্য রাজ্যের বর্ণনা দিতে হবে আমরা এটিকে একটু পরে দেখব প্রাথমিক পরিকল্পনা সিস্টেমগুলি ডোমেন নির্দিষ্ট ধরণের ছিল লোকেরা বলবে আমি এই ডোমেনে পরিকল্পনা করার জন্য বা সেই ডোমেনে পরিকল্পনা করার জন্য একটি সিস্টেম তৈরি করতে চাই ইত্যাদি কিন্তু আমরা এই কোর্সে যে থিমটি অনুসরণ করেছি যা বলে যে একটি সমস্যা সমাধানকারীকে অবশ্যই ডোমেইন থেকে সরিয়ে দিতে হবে আপনি সাধারণ উদ্দেশ্য পরিকল্পনা সিস্টেমগুলি খুঁজে পেতে চান বা অন্যথায় এই সম্প্রদায়টি এটিকে মূলত ডোমেন স্বাধীন পরিকল্পনা বলে যার অর্থ আমরা এই সমস্ত প্রকাশ করার জন্য একটি ভাষা তৈরি করব সুতরাং এটি ডোমেন ফাংশনগুলির মতো যা আমরা অনুসন্ধানে কথা বলেছি পরিকল্পনাকারী এটি থেকে স্বাধীন হবে আপনি অনুমান করে পরিকল্পনাকারী লিখবেন যে আপনি একটি ডোমেনের বিবরণ এবং একটি সমস্যার বিবরণ বা লক্ষ্যের বিবরণ পড়বেন এবং পরিকল্পনাকারী স্বয়ংক্রিয়ভাবে সংকলন করবে এবং অপরিহার্যভাবে চালাবে সুতরাং প্রাচীনতম পরিকল্পনাকারীদের মধ্যে একটি যা নির্মিত হয়েছিল তাকে স্ট্রিপস বলা হত আমরা সম্ভবত অন্তত এই রবার্টের প্রেক্ষাপটে এটি সম্পর্কে কথা বলেছিলাম যাকে বলা হয় শেকি সুতরাং যদি আপনি মনে করেন শেকি ছিলেন প্রথম দিকের রবার্টসের একজন যেটি কম্পিউটিং সম্প্রদায়ের মধ্যে তৈরি হয়েছিল যা স্ট্যান্ড ফোর্ড ইউনিভার্সিটির একটি করিডোরে ঘুরে বেড়াতে পারে আপনি নিজেকে ভাগ করতে পারেন যেখানে জানেন যে মত কিছু এগিয়ে পয়েন্ট খুঁজছেন হতে পারে এটিতে একটি অন বোর্ড ক্যামেরা ছিল এবং এটি 2টি চাকার উপর ছিল সুতরাং আপনি যদি কেবল শেকীর দিকে তাকান আপনি কিছু ফটোগ্রাফ দেখতে পাবেন এবং আমি আমার পরিচয়ের সময়ও ফটোগ্রাফগুলি দেখিয়েছিলাম এটি অবশ্যই মোটামুটি অটোনোমাস ক্যাম ছিল এটি খুব বেশি কিছু করতে পারে না এটি কেবল জায়গার চারপাশে ঘোরাঘুরি করতে পারে এবং তারা যে প্ল্যানার ব্যবহার করেছিল তাকে স্ট্রিপ বলা হত কিছু লোক বলে স্ট্যান্ড ফোর্ড রিসার্চ ইনস্টিটিউট প্ল্যানিং সিস্টেম ছিল প্রাচীনতম ধরনের ভাষার বর্ণনা সহজতম ধরনের ভাষা বর্ণনা যা আপনি পরিকল্পনার জন্য ব্যবহার করতে পারেন আমরা মূলত এটি দিয়ে শুরু করার জন্য এই ভাষাটির দিকে তাকাব এই সমস্ত লোকেরা কী করবে ভাষা তৈরি করা নিয়ে কাজ শুরু করেছিল সুতরাং এগুলোকে প্ল্যানিং ডোমেন বর্ণনার ভাষা বা সংক্ষেপে PDDL বলা হয় এবং PDDL এর সংস্করণ রয়েছে আপনি PDDL 10 দিয়ে শুরু করুন এবং আমরা এখানে এই কোর্সে শুধুমাত্র PDDL 10 দেখব এবং কোন স্ট্রিপগুলি মূলত কাজ করে সুতরাং আপনি যখন ভাষার উচ্চ স্তরে যান তখন কী ঘটে মূলত ভাষার সমৃদ্ধি বৃদ্ধি পায় আপনি ডোমেনের পাশাপাশি আরও জটিল প্রকৃতির ক্রিয়া বর্ণনা করতে সক্ষম হন সুতরাং আসুন দেখি সেই ধরনের সরলীকরণগুলি কী কী যা আমরা স্ট্রিপে তৈরি করছি সুতরাং আমরা এখন স্ট্রিপ ডোমেনগুলি বর্ণনা করছি সুতরাং এটি এমন একটি শব্দ যা সহজতম ধরণের পরিকল্পনা ডোমেনের জন্য ব্যবহার করা সাধারণ হয়ে উঠেছে আমরা তাদের স্ট্রিপ ডোমেন বলি কারণ এই স্ট্রিপ প্ল্যানার মূলত এটিই ব্যবহার করেন এবং আমি সেগুলিকে সংক্ষিপ্তভাবে বর্ণনা করব সুতরাং এইগুলি হল সরলীকরণ যা আমরা অনুমানগুলিকে সরলীকরণ করি যা আমরা ব্যবহার করি একটি হল স্থানটি সসীম সুতরাং আপনি এখনও মহাকাশ অনুসন্ধানের এই ধারণা নিয়ে কাজ করতে পারেন যে আমরা এই পুরো কোর্সটি শুরু করেছি যেখানে আপনি কোন নির্দিষ্ট অবস্থায় আছেন আপনি কিছু কাঙ্খিত অবস্থায় থাকতে চান এবং আপনাকে যে কাজগুলি বেছে নিতে হবে শুধুমাত্র এখনই আমরা করব সুতরাং সেই সময় আমরা বলেছিলাম একটি মুভ জেনারেশন ফাংশন আছে যা একটি স্টেট নেয় এবং আপনাকে উত্তরাধিকারী রাষ্ট্র দেয় এখন আমরা বলছি যে আমাদের ক্রিয়াকলাপের অ্যাক্সেস রয়েছে এবং আমরা মূলত সেই ক্রিয়াগুলির সাথে যুক্তি দেব সুতরাং সবচেয়ে সহজ অনুমান হল যে স্থানটি মূলত সসীম আমরা যে দ্বিতীয় অনুমানটি করি তা হল এটি সম্পূর্ণরূপে পর্যবেক্ষণযোগ্য যার মানে ঠিক যেমনটি আমরা আলোচনা করেছি যখন আমরা গেম সম্পর্কে কথা বলছিলাম আমরা বলেছিলাম যে আমাদের কাছে সম্পূর্ণ তথ্য গেম রয়েছে এবং অসম্পূর্ণ তথ্য গেমগুলি সম্পূর্ণরূপে পর্যবেক্ষণযোগ্য পরিকল্পনা ব্যবস্থা এমন একটি যেখানে এজেন্ট সমগ্র বিশ্বকে উপলব্ধি করতে পারে যার অর্থ এজেন্টের এই উপলব্ধি অংশটি নিখুঁত এজেন্ট সমগ্র বিশ্ব দেখতে পারে এবং অপরিহার্যভাবে কোন অনুপস্থিত তথ্য নেই আমরা যে অনুমান সম্পর্কে কথা বলছি সেগুলির প্রতিটি আমরা শিথিল করতে পারি এবং আমরা কিছু অর্থে ডোমেনের পরিকল্পনার সমস্যাগুলিকে আরও সমৃদ্ধ করতে পারি তৃতীয়টি হল এটি স্থির স্থির দ্বারা আমরা বলতে চাই যে এজেন্টই একমাত্র বিশ্বে মূলত পরিবর্তন করে সুতরাং পৃথিবীতে অন্য কোন প্রভাব নেই এই সব অনুমোদিত নয় সেখানে কোন মেঘ নেই সূর্যের চারপাশে ঘোরাঘুরি নেই বৃষ্টিপাত নেই কিছুই নেই এজেন্ট একমাত্র যা বিশ্বে পরিবর্তন ঘটাচ্ছে এবং এমন একটি ডোমেইনকে স্ট্যাটিক বলা হয় স্পষ্টতই যখন আমরা মাল্টি এজেন্ট সিস্টেমের কথা বলি যেমন গেম খেলার মতো পরামর্শযোগ্য সিস্টেম যা আমরা দেখেছি তখন এই ডোমেনটি এই অনুমানটি আমরা লঙ্ঘন করছি এবং অন্যান্য সমস্যাটি মূলত আরও জটিল হয়ে ওঠে তারপর কর্মগুলি নির্ধারক এই সব আমরা যে অনুমান করা হয় সরলীকরণ করা হয় এবং আমরা এর দ্বারা কি বোঝাতে চাই যে যখন একজন এজেন্ট একটি কাজ করে আসুন আমরা বলি যে এই ঘড়িটি গ্রহণ করুন বা এই রিমোটটি পিকআপ করুন এজেন্ট যে কাজই করুক না কেন তা বাস্তব জগতে এবং মূলত পরিকল্পনা অনুযায়ীই ঘটে সুতরাং যার অর্থ একটি নির্ধারক বিশ্বে আমি যদি বলতে চাই এই বলটিকে একটি বাস্কেট বল কোর্টে ঝুড়িতে নিক্ষেপ করুন তাহলে আপনি মূলত ঝুড়িতে বল রাখুন অবশ্যই আপনি যখন বাস্কেটবল খেলবেন তখন বাস্তব জগত নির্ধারক নয় আপনি বুঝতে পারবেন যে এটিতে আরও ভাল হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ অনুশীলনের প্রয়োজন তবে আমরা একটি সরল অনুমান করব যে পৃথিবীটি নিয়ন্ত্রক যার অর্থ হল যে কর্ম এজেন্ট যা কিছু করে তা বাস্তব জগতে ঘটবে একটু ভাবুন তো পৃথিবী যদি নির্ধারক না হয় তাহলে আপনি একটা পরিকল্পনা তৈরি করেন যে আপনি এই বিল্ডিং থেকে বের হবেন আপনি আপনার সাইকেলে চড়ে হোস্টেলে যাবেন এবং চা খাবেন তারপর যখন আপনি নিচে যান আপনি দেখতে পান যে কেউ আপনার সাইকেল চুরি করেছে বা সাইকেলটি পাংচার হয়ে গেছে বা এরকম কিছু হতে পারে তখন আপনি আর পরিকল্পনা করতে পারবেন না সুতরাং নির্ধারক কর্মের প্রভাব হল আপনি একবার আপনার পরিকল্পনার পরিকল্পনা করে ফেললে পরিকল্পনাটি কোনও মিথ্যা ছাড়াই কার্যকর করা যেতে পারে কারণ বিশ্বটি সম্পূর্ণরূপে পর্যবেক্ষণযোগ্য এবং স্থির এবং নির্ধারক আপনি যদি একটি পরিকল্পনা করেন পরিকল্পনাটি বিশ্বে কার্যকর হবে সুতরাং আপনি পরিকল্পনা এবং এই জাতীয় জিনিসগুলি নিরীক্ষণের বিষয়ে চিন্তা করতে চান সুতরাং এখন অবশ্যই একটি বড় সম্প্রদায় স্টোকাস্টিক ক্রিয়া বা সম্ভাব্য ক্রিয়াগুলির দিকে তাকিয়ে আছে সুতরাং আপনি সম্ভবত সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে শুনেছেন সুতরাং তারা পরিকল্পনা করার জন্য সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি অনুসরণ করে আমরা যা করছি তা হল অনুসন্ধানের মতো কিছু তারা এমন কিছু করে যা একেবারেই আলাদা সুতরাং আমরা সিদ্ধান্ত প্রক্রিয়ার এই চিহ্ন আছে ডাক্তার রবিদ্রন তার কোর্সে এই ধরনের বিষয়গুলি সম্পর্কে আরও কথা বলেছেন এবং আমি মনে করি তিনি পরবর্তী সেমিস্টারে সম্ভাব্য যুক্তির উপর একটি কোর্সও অফার করছেন তারপর সহজ লক্ষ্য আমি বলতে চাচ্ছি যে আমরা লক্ষ্য পরীক্ষা ফাংশন চূড়ান্ত অবস্থা উপর প্রয়োগ করা হয় আপনি বলছেন যে এটি আপনি অর্জন করতে চান আপনি হোস্টেলে থাকতে চান এবং আপনি ডোসা খেতে চান এবং কিছু কফি খেতে চান এবং যদি এটি একটি পরিস্থিতি হয় তবে লক্ষ্যটি সন্তুষ্ট সুতরাং এটিকেই আমরা সহজ লক্ষ্য হিসাবে বলব এই বিরোধিতা হিসাবে শুধুমাত্র চূড়ান্ত অবস্থার উপর পরীক্ষিত গোল একটি সম্প্রদায় আছে সুতরাং আপনি যদি উচ্চতর স্তরের কুসংস্কারের দিকে তাকান উদাহরণস্বরূপ তারা সেই বিষয়ে কথা বলবে যাকে আমরা ট্র্যাজেক্টরি সীমাবদ্ধতা হিসাবে বলি যার অর্থ আপনার লক্ষ্যের জন্য যে পথটি খুঁজে পাচ্ছেন সেই পথে আপনার শর্ত রয়েছে সুতরাং ট্র্যাজেক্টোরি হল সমাধান এবং আপনার কাছে অবশ্যই সমাধানের শর্ত রয়েছে সুতরাং উদাহরণস্বরূপ আপনি যদি একটি দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা করছেন আপনি বলতে পারেন যে সমস্ত পয়েন্টে আমাকে অবশ্যই 5 কিলোমিটারের মধ্যে থাকতে হবে কিছু কারণে আসুন আমরা বলতে পারি যে আপনার বন্ধুটি খুব ভাল নয় আপনি বলছেন যে আমার রুট এমন হতে হবে যে সমস্ত পয়েন্ট আমাকে হোস্টেলের 5 কিলোমিটারের মধ্যে থাকতে হবে সুতরাং এটি একটি ট্র্যাজেক্টোরি সীমাবদ্ধতা যা আপনি বলতে পারেন যে আমি এখান থেকে নাগপুর যেতে চাই এটি একটি চূড়ান্ত লক্ষ্য তবে আমার পথেও সীমাবদ্ধতা রয়েছে আমরা সেগুলির দিকে তাকাব না আমরা কেবলমাত্র সাধারণ লক্ষ্যগুলি করব বা আপনার প্রতি সীমাবদ্ধতা থাকতে পারে যেমন আপনি যখনই কোনও ঘরে যান এবং ঘরের বাইরে যান আপনাকে অবশ্যই সুইচ অন করতে হবে লাইট বন্ধ করতে হবে বা এরকম কিছু এই পথের সীমাবদ্ধতা মূলত নরম সীমাবদ্ধতা হবে আমাদের লক্ষ্য বর্ণনা কঠোর যে শুধুমাত্র যদি ঐ শর্ত পূরণ করা হয় আমরা বলব যে একটি লক্ষ্য মূলত অর্জিত হয়েছে আপনার নরম সীমাবদ্ধতা বা নরম লক্ষ্য থাকতে পারে যা বলতে পারে আমি বাজারে যেতে চাই এবং সম্ভব হলে আমি গিয়ে একটি সিনেমা দেখতে চাই আপনি এই সমস্ত জিনিসগুলি দ্বারা জানেন এবং কিছু করুন আপনার একটি পরিকল্পনা থাকতে পারে তবে আপনি পরিকল্পনাটি গ্রহণ করতে পারেন যা সমস্ত লক্ষ্য সম্পূর্ণরূপে অর্জন করে না তবে যতটা সম্ভব অর্জন করতে পারে তাহলে আপনাকে এর সাথে যুক্ত একটি পেনাল্টি বাঁচাতে হবে সুতরাং যদি আমি জানি না একটি টুথপেস্ট কেনার এই লক্ষ্যটি নিতে হবে আমার পরিকল্পনাটি একটি পরিকল্পনা হিসাবে ভাল নয় যদি আমি উভয়ই টুথপেস্ট থাকতাম তারপর এটি একটি অপ্টিমাইজেশান সমস্যা হয়ে ওঠে কারণ আপনাকে এখন একটি পরিকল্পনা খুঁজে বের করতে হবে যা নির্দিষ্ট অনুকূলতার মানদণ্ডকে সন্তুষ্ট করে এই সন্তুষ্টির মানদণ্ডকে নির্দেশ করে যা বলে যদি এই জিনিসগুলি সত্য হয় তবে আমি আমার লক্ষ্য অর্জন করেছি আপনি এটি শিথিল করতে ইচ্ছুক এবং এই কারণেই এটিকে নরম সীমাবদ্ধতা বলা হয় যে আপনি কিছু জিনিসের জন্য অনুমতি দিতে ইচ্ছুক না আপনি এখনও অপরিহার্যভাবে পরিকল্পনা গ্রহণ করবেন স্পষ্টতই এই ধরনের প্রতিটি শর্ত শিথিল হওয়ার সাথে সাথে সমস্যাটি কঠিন থেকে কঠিনতর হয়ে ওঠে তারপর একটি পরিকল্পনা কর্মের ক্রম সমান আমরা ধরে নেব যে আমাদের পরিকল্পনাটি কর্মের একটি ক্রম সুতরাং আমরা আরও জটিল পরিকল্পনা চাই না যার মধ্যে কিছু কিছু কাজের নেটওয়ার্ক রয়েছে এবং আরও একটি সীমাবদ্ধতা যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি এখন প্রায়শই শিথিল করা হচ্ছে যা সময়ের ধারণা সুতরাং অনুমান করা হবে যে আমাদের কাছে শুরু করার জন্য সময়ের ধারণা নেই আমরা শুধু বলব অ্যাকশন a ঘটে তারপর অ্যাকশন b ঘটে তারপর অ্যাকশন c হয় ক্রম সম্পর্কে শুধুমাত্র একটি ধারণা আছে যে ক্রিয়াগুলি একটি ক্রমানুসারে ঘটে যেখানে বাস্তব জগতে কিছু ক্রিয়া বেশি সময় নিতে পারে কিছু ক্রিয়ায় কম সময় লাগতে পারে তাই আপনি বলতে পারেন আমি স্নান করব এবং তারা এক কাপ চা খাবে এবং তারপর সাইকেল করে গেটের দিকে যাবে এই ক্রিয়াগুলির প্রতিটিতে একটি আলাদা পরিমাণ সময় লাগতে পারে আপনি যদি এটি বিবেচনায় নিতে চান তাহলে আপনি যাকে আমরা বলি তা পেতে চান সুতরাং আমাদের যা আছে তা হল তাত্ক্ষণিক ক্রিয়া তবে আমাদের যা থাকতে পারে তা হল দীর্ঘস্থায়ী ক্রিয়াগুলির বিপরীতে লিখুন সুতরাং স্থায়িত্বমূলক ক্রিয়া দ্বারা আমরা ক্রিয়াগুলিকে বোঝায় যার সময়কাল থাকে এবং তারপরে অবশ্যই আপনি সমান্তরালভাবে কাজগুলি করার বিষয়ে কথা বলা শুরু করতে পারেন একবার আমরা সময় এবং সময়কাল সম্পর্কে কথা বলছিলাম তাই বলতে পারেন আমার সম্ভার যখন বাম পাশের গ্যাসে রান্না হচ্ছে তখন ডান হাতে গ্যাসে অন্য কিছু বানাবো সুতরাং যে জিনিসগুলি সমান্তরালভাবে ঘটবে তাতে অনেক সময় লাগবে তারপরে আপনি চিন্তা করতে পারেন যে আমার পরিকল্পনাটি কার্যকর করার জন্য মোট কত সময় লাগবে যা পরিকল্পনার শর্তে কল মেক স্প্যান কিন্তু দীর্ঘস্থায়ী ক্রিয়াগুলি এই ধরণের পরিস্থিতি নিয়ে আসে সুতরাং একটি আকর্ষণীয় সমস্যা যা একটি PSE দ্বারা উত্থাপিত হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র আমি মনে করি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় নিম্নলিখিত তিনি বলেন যে এবং এটি একটি সমস্যা ছিল যা 2007 সাল পর্যন্ত কৌশল দ্বারা সমাধান করা যায়নি এবং এটি একটি ফিউজ মেরামত করা একটি কাজ সুতরাং এটি একটি খুব সহজ সমস্যা আসুন আমরা বলি যে ফিউজ মেরামত করার জন্য আপনার যত সময়ই হোক না কেন এটি একটি সময়কাল সুতরাং পরিস্থিতি এমন যে অ্যাপার্টমেন্টে আলো নিভে গেছে এবং আপনি ফিউজটি মেরামত করছেন এবং এতে আপনার অনেক সময় লাগবে সুতরাং ক্রিয়াটি স্থায়িত্বশীল এর অর্থ এটি এত বেশি সময় নেয় আপনার কাছে অপরিহার্যভাবে একটি ম্যাচের কাঠি আছে এবং ম্যাচের কাঠি আপনাকে অনেক সময়ের জন্য আলো দিতে পারে সুতরাং এটি x অক্ষ বরাবর যদিও y x অর্থহীন মূলত এটি সময়ের সাথে একটি ব্যবধান তাই এটি এত সময় নেয় এবং কাজটি হল ফিউজটি মেরামত করা কিন্তু আপনি যখন সকেটে ফিউজ ঢোকাবেন তখন আপনার আলোর প্রয়োজন সুতরাং মূলত এই ম্যাচের কাঠিটি এমনভাবে ফাঁস করা উচিত যাতে এটি এই ফিউজ মেরামতের কর্মের শেষ অংশের সাথে ওভারল্যাপ করে এখন এই সমস্যাটি প্রথম বার্ষিক থেকে আমরা এখানে বিস্তারিত নেই ব্যাপারটি হল যে আপনি যখন দীর্ঘস্থায়ী ক্রিয়াগুলির সাথে কাজ করছেন তখন আপনি সেকেন্ডে যাওয়া সময় বা এই জাতীয় কিছু সম্পর্কে কথা বলতে পারবেন না যা মূলত নিয়ন্ত্রণের অযোগ্য হয়ে যাবে সুতরাং আপনি এটি করবেন না আপনি যা করেন তা হল আমি এই সময়ে কিছু করি যখন আমি এই কাজটি শুরু করি হতে পারে আমি অন্য কাজ শুরু করতে পারি বা এরকম কিছু না যখন এই ক্রিয়াটি চলছে তখন আমি মূলত কিছু করতে পারি সুতরাং সময় কার্যের শুরু থেকে কার্যের শেষ পর্যন্ত লাফিয়ে যায় এবং তারপরে আপনি কিছু করার পরিকল্পনা করেন এখন এর সাথে পুরো সমস্যাটি হল যে আপনি এখানে এটি সম্পর্কে যুক্তি দিতে পারবেন না আপনি এখানে এটি সম্পর্কে যুক্তি দিতে পারবেন না আপনাকে এটি সম্পর্কে এমনভাবে যুক্তি সেট করতে হবে যাতে এটি এখানে আসে সুতরাং এই যে উত্থান হয়েছে তা গোলাপকে কীভাবে সিস্টেম তৈরি করতে হয় সে সম্পর্কে অনেকগুলি আকর্ষণীয় সমস্যা দেয় এখন অবশ্যই আমাদের পরিকল্পনাকারীরা আছে যারা এটি করতে পারে এবং তারা এর মধ্যে কোথাও একটি অ্যাকশন স্থাপন করবে যাতে এটি মূলত এটিকে জড়ো করে সুতরাং দীর্ঘস্থায়ী কর্ম অবশ্যই জটিলতা বহুগুণ বৃদ্ধি করে সুতরাং একটি উপায় যে কিছু লোক স্থায়িত্বশীল ক্রিয়াগুলিকে দুটি ক্রিয়াতে বিভক্ত করতে দেখে মডেল করার চেষ্টা করেছে এই বলে যে এটি একটি সূচনা ক্রিয়া এবং এটি একটি শেষ ক্রিয়া তবে স্থায়িত্বশীল ক্রিয়াগুলির এমন শর্তগুলি থাকবে জুড়ে কিছু প্রমাণ করতে হবে বা কিছু হতে হবে সুতরাং উদাহরণস্বরূপ আপনি যদি স্নান করেন তবে আপনার শর্ত থাকতে পারে যে আলোটি অবশ্যই জ্বলতে হবে আপনি অন্ধকার বা এরকম কিছুর ভয় পাচ্ছেন এখন আপনি যদি a স্থান থেকে b স্থানে ভ্রমণ করেন তাহলে কর্মের শেষে আপনার b স্থানে থাকা উচিত কর্মের শুরুতে আপনাকে অবশ্যই একটি জায়গায় থাকতে হবে এবং এর মধ্যে আপনাকে অবশ্যই কোনও জায়গায় থাকতে হবে সুতরাং কর্মের উপর এই ধরনের সীমাবদ্ধতাগুলি পরিকল্পনার জটিলতাকে আরও কঠিন করে তোলে সুতরাং আমি এখানে কিছু অর্থ ক্রস বলা উচিত সুতরাং আমরা স্ট্রিপ ডোমেনে দীর্ঘস্থায়ী ক্রিয়া ব্যবহার করছি না এই হল সরলীকরণ অনুমান যা আপনি স্ট্রিপ ডোমেনে তৈরি করেন ক্রিয়াগুলি তাত্ক্ষণিক লক্ষ্য সম্পূর্ণরূপে পর্যবেক্ষণযোগ্য ক্রিয়াগুলি নির্ধারক বিশ্ব স্থির এবং আমাদের সহজ লক্ষ্য রয়েছে এমনকি এই সাধারণ ডোমেইনগুলিতে এটি পি স্পেস কংক্রিট হিসাবে দেখানো হয়েছিল সুতরাং পরিকল্পনা হল সেই কঠিন সমস্যাগুলির মধ্যে একটি যা আপনি সমাধান করার চেষ্টা করছেন এবং এটির জন্য সর্বদা কিছু সূচকীয় পরিমাণ সময় প্রয়োজন হবে যতবার আপনি এই সীমাবদ্ধতা শিথিল করেন সমস্যাটি পরিপ্রেক্ষিতে আরও জটিল হয়ে ওঠে সুতরাং আসুন দেখি কিভাবে স্ট্রিপগুলি ক্রিয়াকে বর্ণনা করে সুতরাং আমরা এই ব্লক বিশ্ব ব্যবহার করব আপনি জানেন যে আমরা ইতিমধ্যেই ব্লক ওয়ার্ল্ড সম্পর্কে কথা বলেছি সুতরাং আমরা দেখব যে কীভাবে ব্লক বিশ্বকে মূলত স্ট্রিপগুলিতে বর্ণনা করা হয়েছে এবং PDDL মূলত আমরা এখানে যা দেখছি তার একটি প্রমিতকরণ সুতরাং প্রথমে আমাদের ডোমেন প্রিডিকেট আছে সুতরাং উদাহরণস্বরূপ আমরা x y যেখানে x এবং y ভেরিয়েবল বলতে পারি যে ব্লক x ব্লক y এর উপর রয়েছে তারপরে আমরা টেবিল x এর উপর স্ট্রিপগুলিতে একবার ব্যবহৃত একটি ব্যবহার করতে পারি তারপর x ধরে রেখেছি আমরা অনুমান করি যে একটি এক বাহু রবার্ট আছে যেটি ব্লকগুলিকে চারপাশে ঘোরাচ্ছে যাতে একটি বাহু রবার্ট একটি ব্লক ধরে রাখতে পারে এবং এই প্রেডিকেটটি ব্লক x হোল্ডিং বলে বর্ণনা করে সুতরাং এই x y বাস্তব জগতে সীমাবদ্ধতা সহ ভেরিয়েবল দিয়ে পূর্ণ হবে একটি বাস্তব সমস্যায় মূলত ক্লিয়ার x বলে যে x এর উপরে কিছুই নেই মূলত যা একধরনের সংক্ষিপ্ত রূপ বা বলা যায় যে সেখানে অন্য কেস y আছে সুতরাং আমরা কোর্সের ক্ষেত্রে প্রথমে বা যৌক্তিক একটু পরে দেখব আপনি ভাষার সাথে পরিচিত নন সুতরাং যখনই আপনি একটি ডোমেন সংজ্ঞায়িত করেন আপনি প্রথমে সংজ্ঞায়িত করেছেন কী কী পূর্বাভাস যা পরিস্থিতিটিকে মূলত সংজ্ঞায়িত করবে সুতরাং আমাদের কিছু রাষ্ট্রের প্রতিনিধিত্ব আছে বলার পরিবর্তে এখন আমরা বলছি যে আপনাকে অবশ্যই একটি পূর্বাভাস সংজ্ঞায়িত করতে হবে যা রাষ্ট্রকে বর্ণনা করে এবং রাষ্ট্র হবে এই জাতীয় বাক্যের একটি সংকলন সুতরাং উদাহরণস্বরূপ যদি আমি এই মত একটি পরিস্থিতি আছে a এর ওপর b আছে এবং b এর ওপর c আছে তারপর আমি এটি বর্ণনা করে বলব যে একটি b ওপর b c a dওপর n table c ওপর table d ওপর table f ক্লিয়ার a ক্লিয়ার e ক্লিয়ার f হবে এবং এটি আমার এক বাহু রোবট এর জন্য আমার একটি প্রিডিকেট দরকার যাকে আমরা বাহু খালি বলব সুতরাং হয় আপনি কিছু ধরে আছেন বা বাহু মূলত খালি সুতরাং আমরা ভেরিয়েবলের মূলত সমতল মান এই পূর্বাভাসগুলি ব্যবহার করে এই অবস্থাটি বর্ণনা করতে পারি আমরা অপারেটর বা কর্ম আছে সুতরাং এই সহজ জগতে আমরা ধরে নেব যে 4টি ক্রিয়া রয়েছে একটি হল পিকআপ সুতরাং PDDL এ আপনি প্রথমে বর্ণনা করেন যে আপনি বিশ্বকে বর্ণনা করতে ব্যবহার করবেন এমন পূর্বাভাসগুলি কী তারপর আপনি ক্রিয়াগুলি বর্ণনা করেন এখন 2টি জিনিস দ্বারা ক্রিয়া বর্ণনা করা হয়েছে একটি হল কর্মটি প্রযোজ্য হওয়ার জন্য কী প্রয়োজন ক্রিয়াটি প্রযোজ্য হওয়ার জন্য কী সূত্র থাকা উচিত এবং দ্বিতীয়ত অ্যাকশনটি মূলত প্রয়োগ করার পরে কী সূত্র হয়ে উঠবে সুতরাং কিছু অর্থে আমাদের বাম হাতের পাশ এবং ডান দিকে রয়েছে যেমন আমরা আগে যে নিয়মের কথা বলেছি কিন্তু এই স্ট্রিপ ধরনের একটি জিনিস আমরা বলব যে তারা তিনটি তালিকা একটি হল পূর্বশর্ত তালিকা একটি হল অ্যাড তালিকা এবং একটি হল মুছে ফেলার তালিকা এটি মূল উপায় যেখানে স্ট্রিপগুলি ক্রিয়াগুলি বর্ণনা করে সুতরাং পূর্বশর্ত তালিকা হল সেই ভবিষ্যদ্বাণী যা কর্মটি প্রযোজ্য হওয়ার জন্য সত্য হতে হবে সুতরাং আপনি যদি পিকআপ তালিকাটি প্রযোজ্য হতে চান তবে এটি সত্য হওয়া উচিত যে এটি টেবিলে থাকা উচিত এবং এটি পরিষ্কার হওয়া উচিত যার অর্থ এটির উপরে কিছুই থাকা উচিত নয় আমি শুধু এই AE এর জন্য ব্যবহার করব এবং আর্ম খালি হতে হবে সুতরাং যদি এই 3টি পূর্বাভাস আমার ডোমেনে সত্য হয় যার মানে অবশ্যই আমাকে শুধু দেখতে হবে পূর্বশর্ত তালিকাটি আমার রাজ্যের বর্ণনার একটি উপসেট রাষ্ট্রের বর্ণনা হল ভবিষ্যদ্বাণীর সেট যা এই জিনিসটিকে মূলত বর্ণনা করে সুতরাং উদাহরণস্বরূপ এটি টেবিলে f থাকবে এবং এটিতে পরিষ্কার f এবং বাহু খালি থাকবে সুতরাং যেহেতু এই বিষয়গুলি রাষ্ট্রীয় বর্ণনায় রয়েছে এই পদক্ষেপটি প্রযোজ্য হয়ে যায় উদাহরণস্বরূপ আমি পিকআপ করতে পারি যেভাবে স্ট্রিপগুলির মূল বিবরণ দেওয়া হয় সুতরাং আপনি যদি কোনও পাঠ্য বই দেখেন আমরা ব্যবহার করি যে আমরা 2টি কাজের মধ্যে পার্থক্য করব যেখানে আমরা টেবিল থেকে কিছু পিক আপ করি এবং আমরা অন্য ব্লকের উপরে থেকে কিছু বাছাই করি সুতরাং যা ঘটছে তা ব্যাখ্যা করার জন্য একটি ভিন্ন পূর্বশর্ত থাকবে এটি টেবিলে বা অন্য ব্লকে কিছুর মালিক হতে হবে সুতরাং এই পিকআপটি শুধুমাত্র টেবিল থেকে জিনিসগুলি তোলার জন্য সুতরাং অ্যাড লিস্টকে তারা যেভাবে ডাকতেন সেটি হল প্রভাবের একটি তালিকা যেটি সত্যি হয়ে যাবে যদি এই ক্রিয়াটি কার্যকর করা হয় এই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটি জিনিস রাখা হয় যে রবার্ট এই ব্লক x ধরে থাকবে এবং মুছে ফেলার তালিকায় সেই জিনিসগুলি রয়েছে যা সত্য হয়ে যাবে কিন্তু আর সত্য নয় যে টেবিল x এবং আর্ম খালি x মত জিনিস অন্তর্ভুক্ত সুতরাং এটা স্পষ্ট x অন্তর্ভুক্ত কিন্তু আমি মুহূর্তে আলোচনা করা হবে আপনি এটি পছন্দ করতে পারেন বা আপনি এটি উপেক্ষা করতে পারেন এটি কোন ব্যাপার না সুতরাং এটির সাথে মিল রেখে আমার কাছে পুট ডাউন নামক একটি ক্রিয়া রয়েছে সুতরাং পূর্বশর্ত তালিকা বলে যে হোল্ডিং x যার যোগ তালিকা টেবিলে x আর্ম খালি রয়েছে এখন যদি আমি এখান থেকে এই পরিষ্কার x মুছে ফেলতে চাই তাহলে আমার এটি এখানে যোগ করা উচিত যদি আমি এটি অপসারণ না করি তবে আমার এটি এখানে যোগ করা উচিত নয় আপনি শুধু এই বিষয়ে চিন্তা করুন যে হয় আমাকে এই দুটি জায়গায় এটি যোগ করতে হবে বা আমি এই দুটি জায়গার বাইরে থাকতে পারি যা গুরুত্বপূর্ণ তা হল আপনি যদি পিক আপ করেন তবে অবশ্যই এর উপরে কিছুই থাকবে না সুতরাং আমি এই পরিষ্কার x প্রয়োজন এটা সুস্পষ্ট যে একবার আপনি এটিকে তুলে নিয়ে অন্য কিছুতে নামিয়ে ফেললে সেই মুহূর্তে এর উপরে কিছুই থাকবে না সুতরাং স্পষ্ট x এর পরে সত্যই থাকবে এগুলোর সাথে মিল রেখে আরও দুটি অ্যাকশন আছে যাকে আমরা আনস্টক বলে থাকি কারণ আমি শুধু অ্যাকশন বা অপারেটরদের নাম দেব আমি আশা করব আপনি তাদের কাছে এই পূর্বশর্ত তালিকার সাথে আরও বিস্তারিতভাবে বর্ণনা করবেন তালিকা যোগ করুন এবং তালিকা মুছুন সুতরাং আনস্ট্যাক এবং পিকআপের মধ্যে একমাত্র পার্থক্য হল পিকআপটি টেবিল থেকে এবং আনস্ট্যাক অন্য কোনও বস্তু থেকে সুতরাং আপনি b থেকে a আনস্ট্যাক করতে পারেন বা আপনি d থেকে e আনস্ট্যাক করতে পারেন শর্তগুলি অনুরূপ একটি অবশ্যই পরিষ্কার হতে হবে একটি অবশ্যই b তে থাকতে হবে এবং এটিকে আনস্ট্যাক করতে আর্মটি খালি থাকতে হবে এবং একইভাবে আপনি এটি স্ট্যাক করতে পারেন আরও আধুনিক PDDL ভাষায় আমি এটিকে ইতিবাচক প্রভাব হিসাবে বলব সুতরাং যদি আমার ক্রিয়া একটি হয় তবে এই তালিকাটি হল a এর পূর্বশর্ত তালিকা এটি হল a এর প্রভাব ইতিবাচক এবং এটি a এর প্রভাব নেতিবাচক হয় সুতরাং আধুনিক PDDL ভাষায় আমরা এই নামের পূর্বশর্ত তালিকা ব্যবহার করি না তালিকা যোগ করুন এবং তালিকা মুছুন আমরা বলব পূর্বশর্ত এবং প্রভাব এবং প্রভাব ইতিবাচক বা নেতিবাচক হতে পারে ইতিবাচক অর্থ হল ক্রিয়া প্রয়োগ করার পরে তারা সত্য হয়ে ওঠে নেতিবাচক অর্থ হল ক্রিয়া প্রয়োগ করার পরে তারা মিথ্যা হয়ে যায় এবং তাদের দুটি একসাথে প্রভাব বলে সুতরাং আমরা পূর্বশর্ত তালিকা এবং কর্মের প্রভাবের তালিকা ব্যবহার করে কর্মের একটি সেট বর্ণনা করি এবং আমরা এখন যে কোনো ডোমেনকে সংজ্ঞায়িত করার জন্য একটি ভাষা থাকতে পারি যেখানে আপনি পরিকল্পনা করতে চান আমাদের যা করতে হবে তা হল পূর্বাভাসের একটি সেট সংজ্ঞায়িত করুন যা ডোমেনকে বর্ণনা করে যার অর্থ ডোমেনের অবস্থা বর্ণনা করে এবং তারপরে অপরিহার্যভাবে করা যেতে পারে এমন ক্রিয়াগুলিকে সংজ্ঞায়িত করে তাই পরিকল্পনা সমস্যা কি একটি পরিকল্পনা সমস্যা অপারেটর বা কর্ম একটি ডোমেন বিবরণ একটি সেট দ্বারা সংজ্ঞায়িত করা হয় স্টার্ট স্টেট এবং একটি লক্ষ্য বর্ণনা মূলত সুতরাং এটিই শুরু এবং এটিই লক্ষ্য সুতরাং উদাহরণস্বরূপ এটি আমার স্টার্ট স্টেট হতে পারে আমি এটি এই ভাষায় লিখিনি তবে আপনি এটি বেশ সহজে লিখতে পারেন আমার লক্ষ্য বিবরণ সহজভাবে একটি মত কিছু হতে পারে আমি বলতে পারি এটি আমার লক্ষ্য বিবরণ হতে পারে সুতরাং অবশ্যই লক্ষ্য করুন একটি রাষ্ট্র হিসাবে আমার লক্ষ্যটি সম্পূর্ণরূপে নির্দিষ্ট করার দরকার নেই শুরুর অবস্থাটি আমি সম্পূর্ণরূপে উল্লেখ করতে চাই আপনি বলছেন যে এটি সম্পূর্ণরূপে পর্যবেক্ষণযোগ্য সত্য যা কিছু দিতে হবে কিন্তু একটি লক্ষ্য সম্পূর্ণরূপে নির্দিষ্ট করতে হবে না আপনার লক্ষ্য কেবল হতে পারে যে যতক্ষণ পর্যন্ত ঐ 2টি জিনিস সত্য হয় তখন আমি আমার পরিকল্পনার সাথে মূলত খুশি আমি পরোয়া করি না যেখানে অন্যান্য ব্লকগুলি যতক্ষণ পর্যন্ত e c এর উপর থাকে এবং c f এর উপর থাকে তবে আমি খুশি সুতরাং e c এর উপর c f এর উপর এই f অন্য কিছুতে হতে পারে বা এটি টেবিলের উপর হতে পারে এবং আমি চিন্তা করি না এখন অবশ্যই এই আমরা বাস্তব জগতে কি মত আমরা অগত্যা লক্ষ্যটি সম্পূর্ণরূপে বর্ণনা করি না আসুন আমরা বলি যে আমি এটিই সত্য হতে চাই আমি অন্য কিছুকে গুরুত্ব দিই না সুতরাং লক্ষ্য বিবরণ হল predicates একটি সেট শুরু a প্রযোজ্য যদি a এর পূর্বশর্ত শুরুর একটি উপসেট হয় তবে এটা বলার মতো যে আমার পূর্বশর্তগুলি যদি সত্য হয় তাহলে s কে শুরু করতে হবে না এটি যে কোনো অবস্থা হতে পারে সুতরাং একটি কর্ম a একটি রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য যদি পূর্বশর্তগুলি মূলত রাষ্ট্রের অংশ হয় যার অর্থ হল সেগুলি মূলত সত্য আমরা বলি যে ক্রিয়াটি প্রয়োগ করা হলে আমরা একটি নতুন রাষ্ট্র পাই সুতরাং আমরা নতুন রাজ্যের প্রাইম অগ্রগতি করি যেখানে আমরা যে রাজ্যে আছি সেই রাজ্যের দ্বারা s প্রাইম দেওয়া হয় আমি এটিকে একটি বিয়োগ চিহ্ন হিসাবে ব্যবহার করব বা আমি একটি মান বিয়োগ চিহ্ন ব্যবহার করতে পারি যা একটি ইউনিয়ন প্রভাবের প্রভাব বিয়োগ প্লাস a সুতরাং একবার আপনি একটি রাষ্ট্রকে সংজ্ঞায়িত করলে এবং একবার আপনি একটি কর্মকে সংজ্ঞায়িত করলে আমরা জানি যে যদি একটি কর্ম a একটি রাষ্ট্র s এ প্রযোজ্য হয় তাহলে আমি একটি নতুন রাষ্ট্রের প্রাইম এ যাওয়ার জন্য রাজ্য s এ অ্যাকশন প্রয়োগ করতে পারি যা দেওয়া হয়েছে আমি রাষ্ট্র থেকে কর্মের অন্যান্য নেতিবাচক প্রভাবগুলিকে সরিয়ে ফেলি এবং কর্মের সমস্ত ইতিবাচক প্রভাব যোগ করি তাই আমি একটি নতুন রাষ্ট্রের প্রাইম পাই একটি পরিকল্পনা পাই কর্মের একটি ক্রম সুতরাং আমরা এখানে ধরে নিয়েছি যে আমাদের পরিকল্পনাটি কর্মের ক্রম মত একটি সাধারণ জিনিস সুতরাং আমরা একটি টার্ম পাই ব্যবহার করব তা হল ক্রিয়ার একটি ক্রম 1 2 সুতরাং প্রথম জিনিসটি আপনি করতে চান ছোট রুটিন লিখতে যা একটি পরিকল্পনা যাচাই করবে যে এই পরিকল্পনাটি আমার কাজ করছে টাস্ক কি কাজটি হল যে আমাকে একটি স্টার্ট স্টেট দেওয়া হয়েছে আমাকে একটি লক্ষ্য স্টেট দেওয়া হয়েছে এবং কেউ আমাকে বলে যে এটি একটি প্ল্যান কারোর অর্থ হল কিছু প্রোগ্রাম যা আমি অংশগ্রহণ করেছি প্রোগ্রামটি যাচাই করতে সক্ষম হওয়া উচিত এটি একটি পরিকল্পনা কিভাবে আমি এটি করতে পারি আগে আমরা এটি করতে পারি আমি কীভাবে লক্ষ্য পরীক্ষা করব আমি কিভাবে বলব যে একটি প্রদত্ত রাষ্ট্র একটি লক্ষ্য রাষ্ট্র সুতরাং লক্ষ্য পরীক্ষা সহজ হল g স্টেট s এর একটি উপসেট হওয়া উচিত g হল লক্ষ্য বর্ণনাকারী পূর্বাভাসের একটি সেট সুতরাং যদি g হল s এর একটি উপসেট তাহলে s হল একটি লক্ষ্য অবস্থা s হল একটি রাষ্ট্র যা সমগ্র রাষ্ট্রকে বর্ণনা করে আমরা শুধু রাষ্ট্রের উপর তাদের কিছু শর্ত সেট করেছি সুতরাং এটা বলার মতো যে আমার ক্যান্টিনে থাকা উচিত এবং একটি ডোসা খাওয়া উচিত অন্য সবাই কী করছে তা আমি চিন্তা করি না যদি এটি সত্য হয় তবে আমি মূলত একটি লক্ষ্য অবস্থায় আছি এবং আমরা কেবল একটি করে পরীক্ষা করতে পারি সুতরাং এখন একটি লক্ষ্য পরীক্ষা ফাংশন হচ্ছে কিভাবে আমি এবং কেউ আমাকে একটি প্ল্যান পাই দেয় আমি কীভাবে জানি যে পরিকল্পনাটি একটি সমস্যা সমাধানের জন্য একটি পরিকল্পনা আমি একটি ছোট প্রোগ্রাম লিখতে সক্ষম হতে হবে যাচাই করার জন্য যে প্রোগ্রামটি কী করবে তা রাজ্যের উপরে অগ্রগতি করবে সুতরাং এটি প্রদত্ত অবস্থায় প্রথম অ্যাকশন একটি 1 প্রয়োগ করবে তারপর ফলাফল ক্রিয়াতে এটি একটি 2 প্রয়োগ করবে যার মানে এটি একটি 2 প্রযোজ্য কিনা তা পরীক্ষা করে একটি 2 প্রয়োগ করবে এবং তারপরে আমরা সমস্ত ক্রিয়া প্রয়োগ না করা পর্যন্ত এটি করতে থাকুন ফলস্বরূপ যে অবস্থায় আমরা এটি মনে রাখতে অগ্রগতি করেছি আমাদের এই অগ্রগতি অপারেটর রয়েছে কিভাবে আমরা রাষ্ট্র থেকে রাজ্যে যেতে পারি যে শেষ রাষ্ট্রটিকে অবশ্যই সেই শর্তটি পূরণ করতে হবে যে লক্ষ্যটি অবশ্যই রাষ্ট্রের একটি উপসেট হতে হবে সুতরাং আমরা আজ যা করেছি তা হল পরিকল্পনার ডোমেনগুলিকে বর্ণনা করার জন্য প্ল্যানিং ডোমেন একটি প্ল্যানিং ডোমেন বর্ণনা ভাষা নামে একটি ভাষা ব্যবহার করে বর্ণনা করা হয় আমি কিছু ওয়েবসাইট দেখার জন্য তাগিদ দিয়েছি যা আপনাকে বলবে যেটি আপনাকে PDDL এর একটি প্রকৃত সিনট্যাক্স দেবে মূলত এটি পূর্বনির্ধারিত একটি সেট নিয়ে গঠিত যা ডোমেন বর্ণনা করতে বা একটি ডোমেন এবং অপারেটর বা ক্রিয়াগুলির একটি সেট সংজ্ঞায়িত করতে ব্যবহৃত হয় যা আপনি ডোমেনে করতে পারেন এমন ক্রিয়া আসল কর্ম হল এই অপারেটরদের উদাহরণ যদি আপনি তাদের মধ্যে পার্থক্য করতে চান তারপর আপনি এই আমার শুরু অবস্থা বলে একটি পরিকল্পনা সমস্যা বর্ণনা করতে পারেন সুতরাং আমি বলতে পারি ab এর উপর সত্য b এর উপর c সত্য একটি d এর উপর সত্য টেবিলের উপর f সত্য টেবিলের উপর d সত্য টেবিলে c সত্য পরিষ্কার a পরিষ্কার e পরিষ্কার f এবং বাহু খালি আমি যদি এই সব কথা বলি আমি বলেছি আমি আমার অবস্থা বর্ণনা করেছি আমি বলি আমার লক্ষ্য অবস্থা হল যে c অবশ্যই f এর উপর থাকতে হবে এবং e অবশ্যই c এর উপর থাকতে হবে এটাই আমার লক্ষ্য রাষ্ট্র সুতরাং আমি এখন লক্ষ্য রাষ্ট্র থাকতে পারে এখন একটি পরিকল্পনা খুঁজে বের করার জন্য আমার যা দরকার তা হল একটি অ্যালগরিদম এবং তারপর অবশ্যই আমাকে একটি পরিকল্পনা যাচাই করতে সক্ষম হতে হবে আমরা দেখব যে কিছু অ্যালগরিদমের এই বৈধতা যাচাইয়ের প্রয়োজন হবে কারণ এটি কর্মের পরিকল্পনার ক্রম তৈরি করতে পারে যা অগত্যা পরিকল্পনা নয় সুতরাং আমরা অপরিহার্যভাবে এই চেক প্রয়োজন সুতরাং পরবর্তী কয়েকটি ক্লাসে আমরা এই পরিকল্পনাটি খুঁজে পেতে কয়েকটি অ্যালগরিদম দেখব আপনি চিন্তা করতে পারেন সহজ পদ্ধতি কি আপনি একটি নির্দিষ্ট সমস্যার কথা বলছেন যা একটি ব্লক ওয়ার্ল্ড ডোমেন এখন এটি আমাদের পরিকল্পনার অ্যালগরিদমগুলিকে চিত্রিত করার জন্য একটি উদাহরণ হিসাবে ব্যবহার করছে আমাদের পরিকল্পনার অ্যালগরিদমগুলিকে ডোমেন স্বাধীন হতে হবে আমরা জানি না কী পূর্বাভাস বা ক্রিয়াগুলি কী তবে এটি ব্যবহার করার জন্য আমাদের এখনও একটি অ্যালগরিদম লিখতে সক্ষম হওয়া উচিত সুতরাং এই সমাধানটি অবশ্যই একটি খুব সুন্দর সমাধান যা এই সত্যটিকে সংজ্ঞায়িত করে যে আমি বলেছিলাম যে এটি শান্তির স্থান সম্পূর্ণ কিন্তু আসলে ব্লক ওয়ার্ল্ড ডোমেনে একটি খুব সাধারণ অ্যালগরিদম রয়েছে এটা বলে প্রথমে টেবিলের উপর সবকিছু রাখুন যা আপনাকে নিয়ে যাবে যদি n ব্লক করে 2 বা 2 এর মতো কিছু বা অর্ডার n আসুন দেখি টেবিলের উপর সবকিছু রাখুন এবং তারপরে আপনি যে জিনিসটি একত্র করতে চান তা একত্রিত করুন সুতরাং আপনি চান যে c f পিকআপে c এটিকে f এ রাখুন আপনি চান e অদেখা হতে পিকআপ e এবং এটি মূলত রৈখিক সময়ে করা যেতে পারে তবে এটি একটি খুব নির্দিষ্ট সমস্যার একটি খুব নির্দিষ্ট সমাধান আমরা ডোমেন স্বাধীন পরিকল্পনায় আগ্রহী যার অর্থ আমরা ডোমেন জানি না আমরা পূর্বাভাস জানি না আমরা ক্রিয়াগুলি জানি না আমাদের কাছে ডোমেন পূর্বাভাস এবং ক্রিয়া এবং স্টার্ট স্টেট এবং লক্ষ্য স্টেট বর্ণনা করার জন্য একটি ভাষা আছে এবং তারপরে অ্যালগরিদমগুলি কাজ করতে সক্ষম হওয়া উচিত সুতরাং আপনি পেতে পারেন সবচেয়ে সহজ পন্থা হল ক্ষমতা রাষ্ট্র স্থান অনুসন্ধান যে আমরা বরাবর এই সব করা হয়েছে স্টার্ট স্টেটে যান মুভ জেন ফাংশনটি প্রয়োগ করুন কিভাবে আপনি একটি মুভ জেন ফাংশন লিখতে পারেন আপনাকে কেবল সমস্ত ক্রিয়াগুলির জন্য পরীক্ষা করতে হবে যা প্রযোজ্য এবং সেগুলি মূলত একটি মুভ জেন ফাংশন গঠন করবে আপনি কি কি কাজ করতে পারেন তা তারা আপনাকে দেবে তা করতে থাকুন এবং তারপরে আমাদের লক্ষ্য পরীক্ষার ফাংশনও রয়েছে সুতরাং সবচেয়ে সহজ হল ফরোয়ার্ড স্টেট স্পেস সার্চ তবে আমরা অন্যান্য পদ্ধতির দিকে নজর দেব এবং আমরা পরবর্তী ক্লাসে তা করব আমরা এখানে থামব